আমরা দেখেছি যে কিছু নির্দিষ্ট উপাদান রয়েছে যা একত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ধারণাটি গঠন করে আমরা সত্যটি দেখেছি যে বিষয়টিকে পুনরাবৃত্তি করা যেতে পারে এই রাইটসটি যে সঠিক ধারককে অন্যের বিরুদ্ধে এটি প্রয়োগের বিকল্প দেয় এবং আমরা অন্যান্য বৈশিষ্ট্য বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দেখেছি এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে বোঝার বা সংজ্ঞায়নের একটি বিষয় হল প্রথমে যে বিষয়টির উপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্রকাশিত হবে সে বিষয়টি বোঝা কারণ যেমনটি আমি আগে বলেছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হল অধিকারের একটি গোষ্ঠী যা ধারণার বিভিন্ন অভিব্যক্তিতে প্রকাশিত হয় যা এর একটি সংজ্ঞা এটি নতুন অধিকারগুলির উপরেও প্রকাশ পায় আসলে কোনও জিওগ্রাফিকাল ইন্ডিকেশন যেমন কোনও ধারণার উপর নয় এটি এমন একটি সত্য যা কিছু নির্দিষ্ট ভৌগোলিক থেকে বেরিয়ে আসে যা মূল্যবান এবং এটি একটি বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা হয় জায়গা থেকে উত্স সেই জায়গাতে কিছু বিশেষ আবহাওয়া থাকতে পারে বা এটিতে কিছু জলবায়ু পরিস্থিতি থাকতে পারে যা পণ্য তৈরি করে বা ভূগোলের ক্ষেত্রে অবদান রাখে তাই আপনি নির্দিষ্ট স্থানের সাথে পণ্যটি সনাক্ত করুন এখন জিওগ্রাফিকাল ইন্ডিকেশন এর সুবিধাভোগী কে হবেন সে সম্পর্কে খুব বেশি ধারণা নেই একটি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন লোকের উপকারকারী হল সেই সম্প্রদায় যা এটি সঠিকভাবে ব্যবহার করে সেই জায়গা থেকে অন্য প্রযোজকরা অন্য যে লোকেরা এই রাইটটি দার্জিলিং চা হিসাবে ব্যবহার করতে পারে দার্জিলিংয়ে যারা চাষাবাদ করছেন এবং যারা আসলে চায়ের উত্পাদন ও করছেন তারা এই লেবেলটি ব্যবহার করে বলতে পারেন যে এই চাটি দার্জিলিং থেকে এসেছে কারণ দার্জিলিং চা থেকে জানা গেছে যে নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই যা মূলত বা শ্রীলঙ্কার কিছু অংশে জন্মে এমন গাছের জন্য এটি সেখানে নেই সুতরাং যে নির্দিষ্ট অঞ্চল থেকে উত্পাদন করতে সক্ষম লোকেরা জিআই কে একটি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন হিসাবে দাবি করতে পারে এখন আমাদের সংজ্ঞায় ফিরে আসছি সুতরাং আমরা নিজের দ্বারা প্রকাশিত হওয়া বিষয়টির দ্বারা একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি জানি যদি কোনও ধারণা আবিষ্কারের আকারে নিজেকে প্রকাশ করে তবে তা পেটেন্ট দ্বারা সুরক্ষিত থাকে যদি ধারণাটি প্রকাশের আকারে প্রকাশিত হয় কোনও সাহিত্যকর্ম বা একটি শৈল্পিক কাজ বা সিনেমাটোগ্রাফিক কাজ তবে তা কপিরাইট দ্বারা সুরক্ষিত যদি ধারণাটি কোনও এস্থেটিক ডিজাইনের নকশা যা এতে কোনও কার্যকরী উপাদান না দিয়ে চোখকে সন্তুষ্ট করে তবে আমরা বলি যে বিষয়টিকে একটি রেজিস্টার ডিজাইনের মাধ্যমে সুরক্ষিত করা যেতে পারে এখন একটি রেজিস্টার ডিজাইন বুঝতে আমি আপনাকে এই উদাহরণটি দেব একটি জুতো যা নাইকে বা অ্যাডিডাসের মতো একটি সংস্থা ডিজাইন করেছে এমন কিছু নকশার উপাদান থাকবে যা কার্যকারিতাতে অবদান রাখে এটি এয়ারকে দ্রুত কাটায় এটির গ্রিপটি বাড়িয়ে তোলে পায়ের নির্দিষ্ট অংশগুলিতে নির্দিষ্ট সমর্থন সুতরাং সেই নকশার উপাদানগুলির একটি কার্যকরী উপাদানও রয়েছে সুতরাং আমরা বলব না যে এই জাতীয় নকশাটি একটি নিবন্ধিত ডিজাইনের বিষয় হওয়া উচিত কারণ তারা এটির জন্য একটি নান্দনিক অংশ হতে পারে তবে যদি কার্যকরী অংশ থাকে তবে ডান ধারক নিবন্ধিত ডিজাইনে যাবেন না অন্যদিকে জুতো যদি খরগোশ বা খরগোশের মতো দেখতে তৈরি করা হয় আপনি জানেন যে অনেক শিশুর জুতা খরগোশের মতো বা কার্টুনের চরিত্রের মতো নকশাকৃত এই জাতীয় ক্ষেত্রে আমরা বলি না যে ডিজাইনের একটি কার্যকরী উপাদান রয়েছে যা আমরা নিবন্ধিত ডিজাইনের ব্যাপ্তিটি বোঝার চেষ্টা করি এমন জিনিসগুলির জন্য যা নান্দনিকভাবে চোখকে খুশী করে এবং টেস্টটি চোখটি দেখতে পারে সুতরাং যখন কার্যকরী উপাদানগুলি ডিজাইনের সাথে আবদ্ধ থাকে রাইটস ধারকরা সাধারণত এটির জন্য নিবন্ধিত নকশা পান না Student Refer time 0420 তাদের একাধিক রাইটস রয়েছে প্রথমে এটি একটি ট্রেডমার্ক তারপরে জিনিসটি দেখতে দেখতে কপিরাইটযুক্তও করা যেতে পারে কারণ প্রায় সমস্ত ডিজনি চরিত্রই কপিরাইটের বিষয় ছিল সুতরাং আপনি এই চিত্রটি অন্য কোনও রূপে তৈরি করতে পারবেন না এবং এটি আমাদের কপিরাইট এবং কপিরাইট লঙ্ঘন করে যা আপনি জানেন যে লেখকের প্লাস ভারতে 60 বছর জীবন সুতরাং ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এটি প্রথমে যথেষ্ট অধিকার আমরা প্রথমে বিষয়টিকে লক্ষ্য করি তারপরে আমরা সেই রূপটি দেখি যার দ্বারা এটি সুরক্ষিত এখন আমরা বলেছি যে ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি রাইটস অদম্য অধিকার এবং আমাদের মাঝে মাঝে এই অধিকারের সীমানা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে রেজিস্ট্রেশন এমন একটি উপায় যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সঠিক ধারক দাবি করেছেন রেজিস্ট্রেশন কোনও পেটেন্ট স্পেসিফিকেশনের রেজিস্ট্রেশন হতে পারে যার দ্বারা পেটেন্ট অনুমোদিত হয় রেজিস্ট্রেশন একটি সাহিত্যকর্মের রেজিস্ট্রেশন হতে পারে সাহিত্যকর্মগুলি নিবন্ধিত হতে পারে যদিও এটি প্রয়োগের উদ্দেশ্যে বাধ্যতামূলক নয় একটি কপিরাইট ট্রেডমার্কের মাধ্যমে সফ্টওয়্যার কোডটি রেজিস্ট্রেশন হয় সুতরাং রেজিস্ট্রেশন হল এমন প্রক্রিয়া যার মাধ্যমে এই রাইটস উদ্ধৃতি অব্যক্ত আধিকারিক হয়ে ওঠে এটি স্বীকৃত লোকেরা এটি যাচাই করতে পারে এবং এটিও কারণ এটি একটি আইন দ্বারা সমর্থিত যা ট্রেডমার্ক ধারককে আইন প্রয়োগের অধিকার প্রদান করে 1999 সালের ট্রেড মার্কস আইন এটি পেটেন্টস অ্যাক্ট 1970 পেটেন্ট ধারককে অন্যের বিরুদ্ধে অনুমোদিত পেটেন্ট প্রয়োগের অধিকার দেয় সুতরাং সরকার দ্বারা বা রাজ্য দ্বারা রেজিস্ট্রেশন করা হয় সুতরাং রেজিস্ট্রেশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর উপর পবিত্রতা অর্জন করে সুতরাং বিষয়বস্তু পৃথক হতে পারে এবং বিষয়গুলির উপর নির্ভর করে আপনার বিভিন্ন অধিকার থাকতে পারে রেজিস্ট্রেশন ধরণের রেজিস্ট্রেশনের বিবরণেও তারতম্য হয় কারণ আপনি যদি কোনও ডিজাইন একটি রেজিস্ট্রার ডিজাইন বা রেজিস্ট্রেশন ট্রেডমার্ক ফাইল করেন তবে আপনি কেবল ফর্ম এবং পরিসংখ্যান ফাইল করছেন আপনি জানেন যে আপনি এটিতে কিছু চিহ্ন রেখে কেবল কিছু কাগজপত্র ফাইল করছেন এবং রেজিস্ট্রি একটি চেক করে এবং রেজিস্ট্রি করে যদি চেকটি সাফ হয়ে যায় তবে আপনি আপনার রাইট পান এটি আগের মতো যা হয়েছে তার সাথে মিল থাকার মতোই এখানে একই রকম শর্ত রয়েছে তবে রেজিস্ট্রি আপত্তি তুলতে পারে যদি আপনার উদ্ভাবিত অনুরূপ শর্তাদি থাকে না বা আপনি প্রথমবারের মতো কোনও শব্দ তৈরি করেননি যা অন্য কেউ করেনি সম্ভবত আপনি পাবেন চিহ্ন এটি একটি সরল প্রক্রিয়া আবার ডিজাইন করুন ডিজাইনটি অনন্য দেখায় এটি আসল এবং আপনি প্রথম ব্যক্তি যে ডিজাইনটি ফাইল করেন এটি রেজিস্ট্রেশন হয় পেটেন্টগুলি আলাদাভাবে অনুসরণ করবে পেটেন্টের নির্দিষ্টকরণটি পুরো আবিষ্কার সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে এবং এটি আবিষ্কারের কাজ নয় যা আবিষ্কারের বৈশিষ্ট্যগুলির সুবিধাগুলি আবিষ্কারের বিভিন্ন প্রকরণ এবং রাইট ধারকও থাকবে আবিষ্কারের আগে কী হয়েছিল তা ব্যাখ্যা করতে হবে সুতরাং এটি একটি আখ্যান যা তিনি তাঁর আবিষ্কারের ব্যাখ্যা করেছেন এবং তিনি তারও আগে আবিষ্কারের পটভূমিটি ব্যাখ্যা করেছেন তাঁর আগে কী কী প্রযুক্তি ছিল এবং শিল্পে দক্ষ ব্যক্তির পক্ষে কীভাবে এটি সম্ভব ছিল না যা এই ক্ষেত্রটি তাঁর আবিষ্কারটি সামনে আসে তবে তিনি তার উদ্ভাবনী প্রচেষ্টার সাথে এটির সামনে আসতে সক্ষম হয়েছিলেন সুতরাং এটি একটি বিবরণ যা পটভূমি শিল্পের সাথে শুরু হয় তবে এটি আবিষ্কারের উদ্দেশ্যগুলি বর্ণনা করার দিকে যায় যা কী কী সমস্যাগুলি আবিষ্কারটি অন্যান্য বিভিন্ন বিষয় সমাধান করে এবং এটি এছাড়াও মূর্ত চিত্র আছে আবিষ্কারটি কীভাবে কাজ করে বা আবিষ্কারটির অংশগুলি কী তা যদি আবিষ্কারটি যান্ত্রিক আবিষ্কার হয় এবং অবশেষে এটি দাবির সাথে শেষ হয় সুতরাং আবিষ্কারটিকে ব্যাখ্যা করার এই পুরো প্রক্রিয়াটি যখন আমরা পেটেন্টের স্পেসিফিকেশন বলে থাকি এটি ক্যাপচার করা হয় পেটেন্ট অফিস কেবল এটি রেজিস্ট্রেশন এর না করে কাজ করে এটি বিশদে গভীরভাবে তদন্তও করে এখন ভারতের সঠিক ধারককে একটি প্রতিবেদন দিয়ে যাচাই বাছাই করা হয় আমরা একে প্রথম পরীক্ষার রিপোর্ট বলি যেখানে প্রথম পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় যেখানে সঠিক ধারককে জিজ্ঞাসা করা হয় যে তিনি কীভাবে তার আবিষ্কারকে ন্যায়সঙ্গত করতে পারেন আপত্তি যদি থাকে তা অনুসারে তবে সম্ভবত সেখানে কোনও আপত্তি থাকলে তা প্রযুক্তিগত আপত্তি হতে পারে বা এটি কিছুটা আপত্তি হতে পারে পেটেন্ট যদি এমন কোনও বিষয় আবরণ করে যা ভারতীয় আইনের অধীনে পেটেন্টেবল না হয় তবে সেখানে আপত্তি হবে পেটেন্ট যদি এমন কিছু আবৃত করে যা শিল্পের আগে এটি পূর্ববর্তী হয় তবে এটি ইতিমধ্যে এসেছে বা পেটেন্ট এমন কোনও বিষয়কে রাখে যা সুস্পষ্ট প্রত্যেকের জন্য এই সমস্ত ক্ষেত্রে অফিস এই যথেষ্ট আপত্তি তুলতে চলেছে এবং এগুলি যথেষ্ট আপত্তি তুলতে সময় লাগে এবং পেটেন্ট আবেদনের বিষয়ে অফিসের আপত্তি উত্থাপনের এই প্রক্রিয়াটি আমরা পেটেন্ট প্রসিকিউশন এবং পেটেন্ট প্রসিকিউশনকে খুব বিশদ বিবরণ করি এবং কখনও কখনও জটিল প্রক্রিয়া পেটেন্ট প্রসিকিউশন আসলে ট্রেডমার্ক প্রসিকিউশন বা ডিজাইনের ডান প্রসিকিউশন থেকে আলাদা এই অর্থে যে এখানে যথেষ্ট পরিমাণে জড়িত রয়েছে সেই ব্যক্তি কী বলে যা রাইটস মঞ্জুর হওয়ার আগে এর মধ্যে চলে যায় তার যথেষ্ট বিশ্লেষণ রয়েছে সুতরাং রেজিস্ট্রেশন হল মূল উপাদানগুলির মধ্যে একটি যার মাধ্যমে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর নির্ধারণ করতে পারি এবং বিভিন্ন ধরণের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ক্ষেত্রে বিষয়টি কীভাবে পরিবর্তিত হয় তার রেজিস্ট্রেশন নিজেই পরিবর্তিত হয় বিভিন্ন ধরণের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিও পরিবর্তিত হয় তারপরে এই রাইটসগুলি যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর একটি সেট অফার করে তা ট্রেডমার্কের কপিরাইট ডিজাইনের পেটেন্ট হয় তারা রাইটস এর সেট দেয় যা প্রকৃতপক্ষে রাইটস দাতাদের অধিকারের একটি বান্ডিল এবং রাইটসগুলির এই বান্ডিলটি একটি সাহিত্যকর্মের ক্ষেত্রেও পরিবর্তিত হয় ফিল্ম সম্পাদন বা বিষয় রেকর্ড করার রাইট প্রকাশ করার রাইটসটি মুদ্রণের রাইটকে জড়িত করতে পারে কারণ এখানে একটি ধারণার বহিঃপ্রকাশ এবং প্রকাশের সমস্ত রূপ যা সম্ভবত একটি মাধ্যমের মধ্যে ধরা যেতে পারে এটি গুরুত্বপূর্ণ আপনি কপিরাইট বুঝতে যখন কারণ কপিরাইট হল অনুলিপি তৈরি করার অধিকার এবং আপনি যখন অনুলিপিগুলি তৈরি করার রাইটস এর বিষয়ে কথা বলছেন সেখানে সর্বদা একটি মাঝারি অধিকার থাকে সুতরাং কপিরাইট আসার আগে আমি বলতে চাইছি এটি শিল্প বিপ্লবের ঠিক আগে বিশ্ব জ্ঞান প্রেরণের একটি উপায় অনুসরণ করেছিল যা আমরা সাধারণত ওরাল ফর্মুলাইক ট্রেডিশন বলে থাকি এখন যদি আপনার বাচ্চারা নার্সারি ছড়াগুলি অধ্যয়ন করে যা আপনি পড়াশোনা করেছেন এবং যা সম্ভবত আপনার পিতামাতারা স্কুলে পড়াশোনা করেছেন এটি ওরাল ফর্মুলাইক ট্রেডিশন কারণে তারা একই জিনিস যা বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি হয় এবং এটি আমার মানে হওয়ার ঠিক আগে ব্যবহৃত হত শিল্প বিপ্লব যা ইতিহাসের একটি বিষয় হিসাবে দেখা যায় যেখানে এই রাইটসগুলি কার্যকর হয়েছিল তারা হল আমি আগেও অধিকারের প্রত্যন্ত দৃষ্টান্তগুলি উপস্থিত ছিলাম যে কিছু রাজা এই রাইটসগুলি প্রদান করেছিলেন তবে শিল্প বিপ্লবের আবির্ভাবের সাথে রাইটসগুলি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে হিস্টরিকাল কারণগুলির শীঘ্রই আমরা শিগগিরই এতে প্রবেশ করব সুতরাং কপিরাইটটি বাস্তবে আসার আগে বা কপিরাইটটি স্বীকৃত অধিকার হওয়ার আগে ওরাল ফর্মুলাইক ট্রেডিশন ছিল সামগ্রিক ওরাল ফর্মুলাইক ট্রেডিশন এমন একটি ট্রেডিশন যার দ্বারা লোকেরা কেবল জিনিস মুখস্ত করে পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করেছিল এখন আপনি যদি প্রযুক্তিগতভাবে এটি করেন তবে আপনি কোনও কপিরাইট লঙ্ঘন করছেন কারণ এখন মাধ্যমটি আপনার মন যা আপনার মনে রয়েছে তা আপনি মনে রাখেন এবং আপনি এটি পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের কাছে বা আপনার কাছ থেকে যে ব্যক্তি তাকে মনে রাখে তাকে তা প্রদান করেন মন এটিকে মুখস্থ করে এবং এটি পাস করে সুতরাং ওরাল ফর্মুলাইক ট্রেডিশন যদি না কিছু উপাদানকে ক্যাপচার করা হয় তবে তা কপিরাইট প্রশাসনের পরিধির বাইরে থাকতে পারে কারণ কপিরাইটের ব্যবস্থাগুলি কোনও মাধ্যমের কিছু রেকর্ড করা বা প্রকাশ করা প্রয়োজন সুতরাং কাগজে মিডিয়ামটি মুদ্রণ করুন যদি এটি ফিল্ম হয় তবে এটি টেপগুলিতে রেকর্ড করা হয় বা এটি এখন ডিজিটাল তাই আপনি বুঝতে পারবেন যে আমরা যখনই অনুলিপি তৈরির বিষয়ে কথা বলছি তখন এটি সেখানে একটি মাধ্যমকে বোঝায় আমরা যদি বলি না যে আপনি যদি কাউকে আঘাত করেন তবে আপনাকে একটি কবিতা আবৃত্তি করছে এবং আপনি যদি এটি মুখস্থ করে থাকেন তবে আপনি এটি বলবেন না যে আমি এটির একটি অনুলিপি তৈরি করেছি আপনি এটি ব্যবহার করবেন না এমনকি সাধারণ ভাষায় আমাদের বিভিন্ন পদ রয়েছে যার জন্য আমরা কেবল বলব যে আমি এটি মুখস্ত করে দিয়েছি বা আমি এটি হৃদয় দিয়ে শিখেছি সুতরাং এটি একটি সমালোচনা পয়েন্ট যা আপনাকে বোঝার দরকার এবং এর পিছনে এর কিছু ইতিহাস রয়েছে এই অর্থে যে কপিরাইটটি যখন এটির পিছনে তাকান বা এটির আগে আপনি রাইটস হিসাবে বিকশিত হন তবে আপনি দেখতে পাবেন যে ইউরোপ বিশেষত একটি ওরাল ফর্মুলাইক ট্রেডিশন ছিল এবং এর মধ্যে বেশিরভাগ অধ্যয়ন রয়েছে যা এর মধ্যে কেউ কেউ বলে যে এর বৃহত্তম সুবিধাভোগকারীদের মধ্যে 1 ওরাল ফর্মুলাইক ট্রেডিশন ছিল শেক্সপিয়ার আপনি জানেন শেক্সপিয়ার আসার ঠিক আগে তিনি আসলে ওরাল ফর্মুলাইক ট্রেডিশন থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং এমন গবেষণাগুলি রয়েছে যেগুলি লিখেছেন যে তিনি লিখেছেন এমন কিছু কিছু ইতিমধ্যে ওরাল ফর্মুলাইক ট্রেডিশন ছিল সুতরাং এটি ইতিহাসের একটি বিষয় যেখানে রাইটসটি স্বীকৃতি লাভ করেছিল এবং শিল্প বিপ্লবের কারণে এটি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে এবং আকর্ষণীয় বিপ্লবও এতে অবদান রেখেছিল কারণ আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর নিয়ে যে কথা বলছিলাম বা প্রথমে উদ্ভূত হয়েছিল শিল্প বিপ্লব আমরা বলেছি যে এই রাইটসগুলি সদৃশ আপনি একাধিক তৈরি করতে পারেন আপনি যদি তাদের প্রথম অনুলিপি তৈরি করতে পারেন তবে আপনি সেগুলি পুনঃ উত্পাদন করতে পারেন যদি এর একাধিক অনুলিপি তৈরি করতে পারেন শিল্প বিপ্লব আসলে যান্ত্রিক উত্পাদন এটি অনেকগুলি কপি পণ্য উত্পাদন সহজ করে তুলেছে শিল্প বিপ্লব জিনিসগুলিকে গুরুত্ব দেয় কারণ এগুলি বিপুল সংখ্যক উত্পাদন করা হয়েছিল এবং বিপণনের পুরো শিল্পটি শিল্প বিপ্লব নিয়ে এসেছিল তার আগে লোকেরা যে পদ্ধতিতে বা স্কেল করছে সেগুলি বিপণন করে না এটি আবার আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর নিয়ে যে আলোচনা করেছি তার অনুরূপ আমরা বলি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মূল্যবান অধিকার তারা বাণিজ্যিকভাবে মূল্যবান এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর অধিকারকে এমন একটি ধারণার সাথে আবদ্ধ করা হয় যা অন্যের সাথে ভাগ করা যায় বা যা প্রকাশ করা যায় বা যা পারে আপনি এটি থেকে একটি আবেদন করতে পারেন আপনি যদি কেবল শিল্প বিপ্লবের আবির্ভাব দেখতে পান তবে এমন কিছু জিনিস রয়েছে যা খোদ শিল্প বিপ্লব বৃদ্ধিতে অবদান রেখেছিল একটি জিনিস মুদ্রণ প্রযুক্তির অগ্রগতি অন্তর্ভুক্ত এখন এটি ধারণাগুলির দ্রুত প্রসারণে নেতৃত্ব দেয় কারণ মুদ্রণ প্রযুক্তি উন্নত এবং আপনি এর অনুলিপি তৈরি করতে পারেন বড় আকারের ধারণাগুলি কী ছড়িয়েছিল তা এখন অনুলিপি করা যেতে পারে এবং এটি অন্য জায়গায় পাঠানো যেতে পারে এবং স্টিলের আবিষ্কার এবং দীর্ঘ যাত্রা প্রতিরোধ করতে পারে এমন জাহাজ ব্যবহার করে সমুদ্র পার করার আমাদের দক্ষতার কারণে আমরা আরও দেখতে পেয়েছি যে লোকেরা একে অপরের সাথে সাক্ষাত করছিল বা সীমানা পেরিয়ে গেছে ইতিহাসের চেয়ে অনেক বেশি গতিতে এবং অনেক বেশি সংখ্যক স্থানে এবং ইউরোপে এর ফলে রচনাগুলি অনুবাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সুতরাং যখন আপনি কোনও নতুন জার্মান দার্শনিক তাঁর কাজটি নিয়ে এসেছেন বা কোনও জার্মান শিল্পী এই কাজটি নিয়ে এসেছেন আপনি খুব দ্রুত লোকেরা তাদের অনুবাদ করছেন এবং সেই ধারণাটি ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছে সুতরাং যখন লোকেরা চলতে শুরু করল তখন একে অপরকে বুঝতে এবং তাদের পুরো অনুবাদটি অনুবাদ করার বা অন্য ভাষাগুলির ব্যাখ্যার পুরো ক্ষেত্রটি এসেছিল যা ধারণাগুলির দ্রুত প্রসার ঘটায় সুতরাং শিল্প বিপ্লবকে আমরা কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর দিক থেকে সত্য হিসাবে গ্রহণ করার কারণ হিসাবে গ্রহণ করেছি তা হল এটি ধারণার সাথে আবদ্ধ এবং এটি ধারণার প্রচারের সাথে আবদ্ধ ছিল